চলো দেখা যাক রেডিয়েশন বাউন্ডারি কন্ডিশন গুলিকে এখন সেই পদ্ধতির মধ্যে প্রবেশ করার আগে আমাদের কিছু গণনা করতে হবে ধরা যাক আমার কাছে একটি বাউন্ডারি ছাড়া একটি মাধ্যম আছে আমরা ম্যাক্সওয়েল এর সমীকরণের সমাধান অতএব এই মাধ্যমটি হেলমনটস সমীকরণ মান্য করে এবং আমরা এটাও জানি এর সমাধান হল একটি সমান তরঙ্গ তাহলে আমি যা সমাধান পাচ্ছি তা হল E0 আমি সময় নির্ভরতা অস্বীকার করছি কারণ সেটিকে আমরা আগেই গণ্য করেছি এখানে এটি একটি সমান্তরাল তরঙ্গ সমাধান এবং এইখানে সংযোজন করলে অর্থাৎ যা হেলমনটস এর সমাধান থেকে আসছে এটাকে মান্য করে প্রথম অংশটি কি আমি যখন দেখব তখন আমি পাব যেটি দ্বিতীয় অংশের সাথে সমান এবং আমার এখানে jkx থাকবে যেখানে আমি ডেরিভেটিভ করলে আমি পাব এবং একটি থাকবে অতএব এটি নিজেকে বাতিল করবে এবং আমি 0 পাব তাহলে তুমি মেনে নিচ্ছ যে এটি একটি সমাধান তাহলে আমি তোমাকে পরবর্তী প্রশ্ন গুলো করতে পারি এখন আমি E কে লিখছি E0 জেটি k এর একটি ফাংশন অতএব আমি এর মান কে একটি তরঙ্গ ভেক্টরের উপর নির্ভরশীল করব তাহলে এটা কিভাবে কাজ করে তাহলে আমাকে এখানে কিছু পরিবর্তন করতে হবে এবং আমি দেখব যে এই সংযোজন করার পর কি হয় প্রথম অংশটি দিয়ে কি হবে ∇2 স্পেশিয়াল অংশগুলির উপর কার্যকরী হবে Student তাই আমি এখান থেকে কি পাবো আমি কি একটা বিয়োগ চিহ্ন পাব Student হ্যাঁ ঠিক কিন্তু পরবর্তী অংশটি কি হবে Student এরা কি নিজেদের বাতিল করে খুবই সহজ তাই প্রথম অংশটি আমায় দেবে এবং এটিকে আমি লিখছি k Student ভেক্টর এই প্রথম অংশটি আমায় দিচ্ছে এবং দ্বিতীয় অংশটির কি হচ্ছে তাই এখানে যে সামান্য সমস্যা আছে তা হল আমি k কে ব্যবহার করছি একটি ইন্টিগ্রেশন এর ভ্যারিয়েবেল ও একটি ধ্রুবক উভয় রূপেই হতে পারে এটি একটি ভুল চিন্তা ধারা তাহলে চলো আমরা এটাকে k এর পরিবর্তে অন্য কিছু p দাঁড়া চিহ্নিত করছি তাহলে আমি কি বলতে পারি যে এখন এটি সহমত হবে ঠিক তাই p এর বিভিন্ন মানের উপর ইন্টিগ্রাল করলে কি হবে তাহলে এটি যদি একটি সমাধান হয় তা হলে অপরটি ও হবে তাহলে এই সার্বিক সমীকরণের কি সমাধান হয় Student সুপারপজিশন বিভিন্ন সমন্তরাল তরঙ্গের সুপারপজিশন করতে হবে এর মাত্রা পরিবর্তিত হচ্ছে এটি একটি ফুরিয়ার ট্রানসফর্ম এর ধারণা বিভিন্ন সমান্তরাল তরঙ্গের সুপারপজিশন করতে হবে এর পিছনে যে ধারণা রয়েছে তা হল যে কোন তরঙ্গ যেটা ফ্রী স্পেসে প্রবাহিত হচ্ছে তাকে আমরা সমতল তরঙ্গের একটা সমষ্টি বলতে পারি তাই এটার ক্ষেত্রে ভেদাভেদ করা যেতে পারে বিভিন্ন স্পেশিয়াল ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করে Student হ্যাঁ Student কিছু ফাংশন স্পেসে ভেদাভেদ করছে তাই এখানে আর কোন কিছুর প্রয়োজন পড়বে না বাউন্ডারি কন্ডিশন বের করার জন্য তাই এটা আমরা পাশে সরিয়ে রাখব তাই এখন ফিরে যাওয়া যাক সেই তরঙ্গের দিকে যেটি স্বাভাবিক ভাবে প্রবাহিত হচ্ছে তাই যদি kˆ হয় একটি সমজাতীয় মাধ্যম তাহলে ∇× H সমান হবে jωμ তাই εE ভেক্টর আমার কাছে আছে এখন H কেমন দেখতে এটা আমরা জানি এবং H এর কারল কেমন হয় এবং আমরা কারল এর কি ধরনের ddx পাব Student ddy ddy Student ddz হ্যাঁ ddz এখন আমি যখন এই সমীকরণটি কি লিখবো এবং ∇× H এর মান নির্ণয় করতে চাইবো তখন যখনই আমি ∂∂x পাব তখন কি হবে Student − j − j এখানে পাব যখনই dx অংশটি আসবে একইভাবে যেখানেই ডেরিভেটিভ পাব সেখানে একটি − j ও − j পাব এই সরলতা তুমি করতে পারবে যেখানে ডেল ক্রস পাব একটি সমান্তরাল তরঙ্গের জন্য তোমাদের মধ্যে অনেকেই এই সরল করার পদ্ধতিতে জেনেছো তোমাদের আন্ডারগ্রাজুয়েট EM ক্লাসে এবং যেখানে আমি ∇× কে − jk ভিক্টর দাঁড়া সংগৃহীত করব কিন্তু এই পদ্ধতিটি খুবই কঠিন Student হ্যাঁ স্যার এটিকে আমি আবার একটি চিহ্ন দিয়ে লিখতে পারি তাই তুমি সরাসরি দেখতে পাবে যে আমরা jk পাব এটি সেই সমীকরণ যেটা একটা সমন্তরাল তরঙ্গ মান্য করে অতএব আমার বামদিকে কি পাবো ∇× H এখানে একটি ডেরিভেটিভ রয়েছে এবং আমার ডান হাতে কি আছে এটি H এর ক্ষেত্রে লিনিয়ার এবং এখানে কোন বিশেষ ডেরিভেটিভ নেই বরং এখানে কিছু ধ্রুবক আছে অতএব ধারণা 1D র মতই একটি সমান্তরাল তরঙ্গর সমীকরণ এ dudx সমানুপাতিক u এর সাথে এবং একই রকম হবে ∇× H সমানুপাতিক হবে H এর সাথে এখানে আরো কিছু ভেক্টর রয়েছে কিন্তু এই ধারণাটিকে আমরা বারবার ব্যবহার করব বাউন্ডারি কন্ডিশন নির্ণয় করার জন্য তাই চলো একটা ভেক্টর k ধরা যাক তাই যতক্ষণ তরঙ্গ প্রবাহিত হচ্ছে ততক্ষণ E ও H একে অপরের উপর লম্ব হবে এই সমতল তরঙ্গের জন্য এখন ফিরে যাওয়া যাক এবং এবং দেখা যাক কোন অংশগুলি নিয়ে আমাদের চিন্তা করা প্রয়োজন তুমি বন্ধ করে এখানে যে বিষয়টি নিয়ে আমাদের চিন্তার করার প্রয়োজন সেটা আমাদের চয়ন করতে হবে তাই এটিকে লেখা যেতে পারে a × b · c এখানে আমি যদি ডট ও ক্রসের স্থানটি পাল্টে দিন তাহলে কি হবে Student একটি নেগেটিভ চিহ্ন আসবে তাই সমীকরণটি কি লেখা যেতে পারে এইরূপে এবং দুই ভাবেই আমি একটি উত্তর পাবো তাই প্রথমে এটি হবে আই n মাঝখানে এসে যায় তাই যে সমীকরণটি নিয়ে আমাকে সত্যি চিন্তা করতে হবে তা হল নিম্নলিখিত এবং সেটিকে পুনরায় লিখতে পারি এই অংশটির আমি অ্যাপ্রক্সিমেশন করতে চাই এবং বাকিটা আমি করতে পারব তাহলে আমি এখানে কি করতে পারি এখন আমি যা বলছি তা হল আমি একটু ভরসা করে ধরছি যে আমার বাউন্ডারিটি এখানে অবস্থিত এমনভাবে যে সমতল এসে এটাকে লম্ব বরাবর আঘাত করছে এবং সেই ক্ষেত্রে nˆ এর দিক কি হবে এই ডটেড সরলরেখাটি আমার বাউন্ডারিটাকা নির্দেশ করছে আমার এই তরঙ্গটি এই স্থানের মধ্যে অবস্থিত এবং সে ক্ষেত্রে nˆ এর দিশা কি হবে Student অতএব আমি যা বলছি তাহলে এই ডটেড সরলরেখাটি আমার গণনার ক্ষেত্রকে নির্দেশ করছে যেখানে আমার একটি সমান্তরাল তরঙ্গ আছে যেটি প্রবাহিত হচ্ছে এবং আঘাত করছে সেই বাউন্ডারিতে লম্বভাবে যার দিশা nˆ এটি হলো একটি বিশেষ ক্ষেত্রে এবং এখানে আমি এটি সংযোজন করতে পারি বিশেষভাবে এবং লিখতে পারি এবং বাকি টিকে পরিবর্তন করতে পারি এই রূপে এটা সত্যি একটি সমান্তরাল তরঙ্গের জন্য যা আঘাত করছে Γ এটা ছিল লম্ব কারণ আমি kˆ t ভেক্টরকে পরিবর্তিত করেছি nˆ দাঁড়া Student যোগফল না এই εr হল একই সমজাতীয় মাধ্যমের জন্য এবং এটি কোন স্পেসের ফাংশন নয় কারণ সে ক্ষেত্রে আমি সহজেই দেখতে পারি যে সমাধানটি একটি সমতল তরঙ্গ আমরা জানি একটি সমজাতীয় মাধ্যমের জন্য ম্যাক্সওয়েল এর সমীকরণ আমাদেরকে একটি সমতল তরঙ্গ সমাধান দিয়ে থাকে রূপে এই ε টি বাউন্ডারির প্রতিবেশী এটি ভ্যাকুয়াম হতে পারে বা অন্য কোনো সমজাতীয় মাধ্যম যেমন জল হতে পারে এবং আমরা ধরি যে একটি রাডার তরঙ্গ প্রবাহিত হচ্ছে অ্যান্টেনা বরাবর জলের তলা দিয়ে এক্ষেত্রে εr হবে জলের জন্য কিন্তু সেক্ষেত্রেও প্রথমে আমার কাছে একটি সমতল তরঙ্গ থাকতে হবে এবং দ্বিতীয়তো এই তরঙ্গটি যেন বাউন্ডারিতে লম্ব বরাবর আঘাত করে তাই তুমি যদি লক্ষ্য করো তুমি দেখবে আমরা যখন FEM গণনা করি আমাদের কাছে কিছু বিচ্ছুরিত বস্তু থাকবে এবং যার আশেপাশে ভ্যাকুয়াম থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে গণনা ক্ষেত্র হিসেবে চয়ন করতে হবে Student এটিকে সমাপ্ত করা হলো এখানে কিছু পরিমান হাওয়া আছে Student kˆ nˆ না আমরা যেটা করছি তা হল আমরা বলতে চাইছি এখানে একটি বিমান আছে এবার প্রশ্ন হল তাহলে আমি আমার গণনার স্থান কোনটাকে নেব যাতে বিমানটি সঠিকভাবে সেখানে অবস্থান করতে পারে তাই যে পদ্ধতিটি সহজ হবে কিন্তু কিছু ত্রুটি থাকতে পারে সেটি আমরা ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাকে নিয়ে সমগ্র স্থানটিকে ছোট ছোট খন্ডে ভাঙতে হবে এবং এই দামটাই আমাকে দিতে হবে এবং এই পদ্ধতিতে কি কি সুবিধা ও অসুবিধা আছে তা আমার জানতে হবে এখন আমি যদি বাউন্ডারির কাছাকাছি দেখি কারণ এটি একটি ফ্রী স্পেস সে ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতেই ম্যাক্সওয়েলের সমীকরণ প্রযোজ্য হবে এবং আমি একটি সমান্তরাল তরঙ্গ পাব এই সমাধান প্রযোজ্য হবে যদি তরঙ্গটি বাউন্ডারিতে লম্ব বরাবর আঘাত করে এটিকে বলা হয় রেডিয়েশন বাউন্ডারি কন্ডিশন বা 1st অর্ডার বাউন্ডারি Student বাইরের বাউন্ডারিতে বাউন্ডারি কন্ডিশন প্রযোজ্য Student আমরা এখানে 1εr কেন রাখছি তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন 1εr রাখছি Student আমরা কেন r এর সাথে যুক্ত কারণ যদি εr স্পেসের একটি ফাংশন হত তাহলে প্রযুক্তিক ভাবে বলতে গেলে আমি একটি সমতল তরঙ্গের মত সমাধান পেতাম না তাই যে এপ্রক্সিমেশিন আমি করছি যেখানে ∇× H কে k × H দ্বারা পরিবর্তিত করছি সেটা ঠিক না তাই এই ভরসা করার ফলে আমি ডানহাতে এই সমীকরণকে পাবো তাই ডান হাতের নতুন রূপে আমার সংযোজিত করতে হবে তাই আমার আগে যেটা ছিল তা হল nˆ সমগ্র সমীকরণের জন্য এইরূপে তাই এটা কি সবসময় সঠিক Student না তাহলে এটি সঠিক নয় কেন Student প্রথমে এটা সঠিক নয় যখন প্রবাহিত হওয়ার দিশা nˆ এর সাথে এক হয় না উদাহরণস্বরূপ তুমি যদি বিমানটিকে দেখো ধরা যাক যে ইন্সিডেন্ট তরঙ্গটি বাম দিক থেকে বেরিয়ে আসছে এবং বিমানটিকে আঘাত করছে এবং এই দিকে প্রবাহিত হচ্ছে তাই এখন nˆ এখানে আছে এবং সেটি লম্ব বরাবর আঘাত করছে না কিন্তু আমি কি এপ্রক্সিমেশিন করছি আমি ধরে নিচ্ছি যে তরঙ্গটি লম্ব বরাবর আঘাত করছে কিন্তু তবুও আমি এই সমীকরণ ব্যবহার করছি এই দামটা কি আমাকে মিটাতে হচ্ছে খুব সহজ বাউন্ডারি কন্ডিশন নেওয়ার জন্য কারণ এটি ব্যবহার করতে সহজ হয় এটি সঠিক হবে শুধুমাত্র তরঙ্গটি লম্ব বরাবর হলে Student এখন যদি আমি আমার গণনার স্থানটিকে বৃদ্ধি করি তাহলে এটি আরো বেশি সঠিক হবে কারণ তরঙ্গ আরো লম্ব বরাবর আঘাত করবে কিন্তু কিছু লম্ব বরাবর আঘাত করবে না কারণ বাউন্ডারি কন্ডিশনটি পুরোপুরি সঠিক নয় তাই কিছু পরিবর্তন আসবে তাই যখন এই ভাবে আঘাত করবে এবং এই এপ্রক্সিমিশনের জন্য কিছু তরঙ্গ প্রতিফলিত হবে এবং এটা বাধ্যতামূলক এবং এটিকে আমরা বলছি ফাস্ট অর্ডার Student ফাস্ট অর্ডার ফার্স্ট অর্ডার সোসিত বাউন্ডারি কন্ডিশন এটির এইরূপ নামকরণ করা হয়েছে কারণ এটাকে দেখে মনে হয় যে এটা সবকিছু শোষণ করে নিচ্ছে এবং কোন কিছুই প্রতিফলিত হয়ে ফিরছে না তাই এটির এইরূপ নামকরণ এটি সঠিক নয় যখন nˆ এর সাথে kˆ সমান নয় এইখানে আর কোনটা সঠিক নয় এর ফলে আমাদেরকে একটি বড় গণনার স্থান নিতে হবে যদি বলা হয় যে আমরা k এর মান উন্নত করতে চাই তাহলে আমরা এখানে করবো না কিন্তু তোমরা কি করবে এটিকে আরও উন্নত করার জন্য Student চেহারা ও আয়তন চেহারার পরিবর্তন করব কারণ আয়তন সব সময় লম্ব বরাবর প্রতিফলিত হয় এটি একটি জটিল হচ্ছে যদি আমি লিখি একটি সহজে সরল করার উপায় তাহলে আমি জানিনা যেহেতু চেহারা কেমন হবে উদাহরণস্বরূপ আমরা যা করছি তা হল আমরা ধরে নিচ্ছি যে প্রতিফলনটি যাচ্ছে 0 তে একটি অ্যাঙ্গেলে এবং সেকেন্ডারি বাউন্ডারি কন্ডিশন তাকে স্বীকৃতি দেবে পুনরায় প্রতিফলিত হয় 0 তে যেতে একটি অন্য অ্যাঙ্গেলে 3rd অর্ডার আর দেবে তিনটি অ্যাঙ্গেলে ফেরত যাওয়ার এবং যথাক্রমে আংকিক রুপটি ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠবে